ফার্স্ট অর্ডার সার্কিট আমরা এখন ফার্স্ট অর্ডার সার্কিট নিয়ে আলোচনা শুরু করব সুতরাং এখানে আমরা dc ট্রানসিয়েন্ট বিশেষ করে r RL সার্কিট এবং RC সার্কিট দেখতে পাব তাই এটিকে ফার্স্ট অর্ডার সার্কিটও বলা হয় সুতরাং প্রথমে সিঙ্গেল ফেজ তারপর 3 ফেজ সুতরাং পূর্ববর্তী অধ্যায়ে আমি এর জন্য প্রথমে 3টি প্যাসিভ এলিমেন্ট বিবেচনা করেছি রেজিস্টর ক্যাপাসিটর এবং ইনডাক্টর সুতরাং এই অধ্যায়ে আমি 2 ধরণের সার্কিট পরীক্ষা করব একটি সার্কিট এ রেজিস্টর এবং ক্যাপাসিটর থাকবে এবং আরেকটিতে রেজিস্টর এবং ইন্ডাক্টর থাকবে আমি 2 ধরনের সার্কিট দেখতে পাব এগুলিকে RC সার্কিট এবং RL সার্কিট বলা হয় RC এবং RL সার্কিটের এনালাইসিস করুন KCL r KCL এবং KVL ব্যবহার করে এবং বিভিন্ন ইকুয়েশন তৈরি করে যেগুলি প্রতিটি ইকুয়েশন এর সঠিক হিসাবে সমাধান করা আরও কঠিন সুতরাং RC এবং RL সার্কিট এনালাইসিস এর ফলে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলি তৈরি হয় সেটি হল ডিফারেনশিয়াল ইকুয়েশন যা এনালাইসিস করে যে RC এবং RL সার্কিটগুলি ফার্স্ট অর্ডার এ আছে তাই এটি আন্ডারলাইন করা হয় এবং সার্কিটগুলিকে ফার্স্ট অর্ডার সার্কিট বলা হয় এটি ফার্স্ট অর্ডার সার্কিট ডিফারেনশিয়াল ইকুয়েশন সুতরাং সার্কিটটি এক্সসাইট করার দুটি উপায় রয়েছে সার্কিটকে এক্সসাইট করার প্রথম উপায় হল স্টোরেজ এলিমেন্ট এর ইনিশিয়াল কন্ডিশন যা সোর্স ফ্রি সার্কিট এই সার্কিটকে সোর্স ফ্রি সার্কিট বলা হয় সেই ক্ষেত্রে অনুমান করুন যে এনার্জিটি ইনিশিয়ালী সেই সার্কিট এলিমেন্টে করে তাতে স্টোর হয় সুতরাং এই স্টোরড এনার্জি সার্কিটে কারেন্ট প্রবাহিত করে এবং ধীরে ধীরে রেজিস্টর এর মধ্যে ছড়িয়ে পড়ে সুতরাং সোর্স ফ্রি সার্কিটগুলি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে ফ্রি তবে তাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে সুতরাং আমি বলতে চাই যে কোন ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না তবে তাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে ফার্স্ট অর্ডার সার্কিট এক্সসাইট করার দ্বিতীয় উপায় হল ইন্ডিপেন্ডেন্ট সোর্স তাই এই অধ্যায়ে বা এই টপিক এ ডিসি ইন্ডিপেন্ডেন্ট সোর্স বিবেচনা করলে প্রথমেই সোর্স ফ্রি সার্কিট দেখতে পাবেন সুতরাং যখনই এখানে সোর্স ফ্রি সার্কিট দেখব না তখন আমি নিউমারিকেল 1 বা 2 কেস সল্ভ করব সুতরাং যখন একটি RC সার্কিটের dc সোর্স হঠাৎ ডিসকানেক্টেড হয় তখন একটি সোর্স ফ্রি RC সার্কিট ঘটে সুতরাং ক্যাপাসিটরে ইতিমধ্যে স্টোরড এনার্জি ধীরে ধীরে রেজিস্টর এর মধ্যে ছড়িয়ে পড়ে তাই তার মানে চিত্র 1 ধরুন এটি একটি রেজিস্টর এবং একটি ইনিশিয়াল এনার্জি r চার্জ যুক্ত ক্যাপাসিটরের একটি সিরিজ কম্বিনেশন দেখায় সুতরাং প্রধান উদ্দেশ্য হল সার্কিট রেসপন্স পরীক্ষা করা সুতরাং এই ক্ষেত্রে এই ক্যাপাসিটরটি ইনিশিয়ালী চার্জ করা হয়েছিল এবং এখানে একটি রেজিস্টর রয়েছে এখানে এই iC এবং iR হল একটি সাধারণ সার্কিট সুতরাং iC iR হল একই সার্কিট এবং এই দিকটি হল r ভোল্টেজ v হল সেই ভোল্টেজ যা ক্যাপাসিটর বা রেজিস্টর জুড়ে ছিল সুতরাং এটি একটি সোর্স ফ্রি সার্কিট সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নেই ধরে নিচ্ছি যে এই ক্যাপাসিটরটি ইনিশিয়ালী চার্জ করা হয়েছিল এবং এই সময়ে KVL প্রয়োগ করা হলে এটি হবে iC iR 0 তাই এটি একটি সোর্স ফ্রি সার্কিট এখন তাই ধরে নিন যে ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজটি vt যেহেতু ক্যাপাসিটরটি ইনিশিয়ালী চার্জ করা হয় সেই টাইম t 0 ইনিশিয়াল ভোল্টেজ v0 v0 সুতরাং এই ক্ষেত্রে t 0 ধরে নিচ্ছি যেটি v0 r ক্যাপিটাল V সাফিক্স 0 হল ইনিশিয়াল ভোল্টেজ এখন ক্যাপাসিটরের মধ্যে স্টোরড এনার্জি যা w c 0 হাফ C v0 2 আছে সুতরাং এই ক্ষেত্রে ক্যাপাসিটরের স্টোরড এনার্জি হল এই w c 0 হাফ C V0 2 সুতরাং নোড এ KCL প্রয়োগ করে iC iR 0 আমি ঠিক বলেছি সুতরাং ডেফিনেশন জানুন যে iC C dv dt এবং একই সময়ে iR vR যদি আপনি এই সার্কিটে আসেন যে r এই ভোল্টেজটি আমি বলেছিলাম এই ভোল্টেজটি r v সুতরাং iR vR একই ভোল্টেজ যা একটি রেজিস্টর জুড়ে ক্যাপাসিটর ছিল সুতরাং v iR তাই iR r iR so iR vR একইভাবে এখানেও r iC C dv dt এই v একই ক্যাপাসিটরের পাশাপাশি রেজিস্টর জুড়ে রয়েছে সুতরাং এই ক্ষেত্রে r হল C dv dt vR 0 কারণ iR vR 0 বা dv dt vRC 0 সুতরাং এটি একটি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেহেতু শুধুমাত্র v এর প্রথম ডেরিভেটিভ জড়িত সুতরাং ইকুয়েশন 4 লেখা যাবে dvv 1RC dt সুতরাং এটি লিখতে পারে যে dvv 1RC dt এটি ইকুয়েশন 5 উভয় পক্ষকে ইন্টিগ্রেট করলে এই দিকটি tRC কিছু কনস্ট্যান্ট l একটি oRC1 C2 এর পরিবর্তে সরাসরি নিয়েছে সিম্প্লিসিটি এর জন্য তাই এটি হল ইকুয়েশন 6 এখন A হল ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এইভাবে A tRC সুতরাং এই দিকটিকে VA tRC লেখা যেতে পারে এটি হল ইকুয়েশন 7 সুতরাং vt A r e এর পাওয়ার tRC সুতরাং এখানে এটি বেস e এর লগ সুতরাং vA e এর পাওয়ার tRC বা v A e এর পাওয়ার tRC হিসাবে e t এর একটি ফাংশন তাই আমি dt লিখছি তাই আমি vt A e এর পাওয়ার tRC লিখছি এখন ইনিশিয়াল কন্ডিশন থেকে যখন টাইম t 0 vt v0 তাই t 0 এ লিখলে এটি 1 হয়ে যাবে এবং এটি A এর সমান v0 হবে সুতরাং এটি A v0 সুতরাং এটি হল ইকুয়েশন 9 vt v0 e এর পাওয়ার tRC এটি হল ইকুয়েশন 10 ইকুয়েশন 10 দেখায় যে RC সার্কিটের ভোল্টেজ রেসপন্স একটি r যা ইনিশিয়াল ভোল্টেজের একটি এক্সপোনেনশিয়াল ডিকে এবং এটিকে সার্কিটের ন্যাচারাল রেসপন্স বলা হয় এখানে e tRC দেওয়া হয়েছে সুতরাং স্বাভাবিকভাবেই এটি ইনিশিয়াল রেসপন্স এক্সপোনেনশিয়াল ডিকে এবং এটিকে সার্কিটের ন্যাচারাল রেসপন্স বলা হয় কারণ এই রেসপন্সটি স্টোরড ইনিশিয়াল এনার্জি এবং এটি সার্কিটের ফিজিক্যাল কেরেক্টারিস্টিক্স এর উপর নির্ভর করে এবং এক্সটার্নাল ভোল্টেজ বা কারেন্ট সোর্স এর উপর নির্ভর করে না সুতরাং এখন যদি প্লট করে যে V v0 e t এর পাওয়ার t অর্থাৎ r হল v r v0 e এর পাওয়ার tRC যদি τ RC নেন তাহলে v v0 e এর পাওয়ার tτ τ RC τ বলা হয় এবং r কনস্ট্যান্ট দেখতে পাবে সুতরাং এই কারণেই এই প্লটটি v0 e tT তো এটা RC সার্কিটের ভোল্টেজ রেসপন্স যখন t τ তখন v হবে v0 e এর পাওয়ার ττ যেটি v0 e এর পাওয়ার 1 যা 0368 v0 হবে সেটি এখানে লেখা আছে সুতরাং যখন t τ হবে তখন এটি 0368 v0 এখন আমি কিছু ব্যাখ্যায় আসব t 0 এ সঠিক ইনিশিয়াল কন্ডিশন v0 r আছে যাকে r v v0 বলে সুতরাং টাইম t বাড়ার সাথে সাথে ভোল্টেজ 0 এর দিকে ডিক্রিস হয় ইকুয়েশন 10 কে vt v0 e হিসাবে এক্সপ্রেস করা যেতে পারে সুতরাং t τ vτ v0 e এর পাওয়ার 1 যা আমি বলেছি 0368 v0 হবে তার মানে এটি 0368 v0 সুতরাং এর মানে ইকুয়েশন 13 বলতে পারে যে একটি সার্কিটের টাইম কনস্ট্যান্ট হল ডিকে রেসপন্স এর জন্য প্রয়োজনীয় সময় তার ইনিশিয়াল ভ্যালু এর 368 শতাংশ এটি 0368 তার মানে যদি একটি শতাংশে নেওয়া হয় যা ইনিশিয়াল ভ্যালু এর 368 শতাংশ হয় আমরা বলতে পারি যে সার্কিটের টাইম কনস্ট্যান্ট হল তার ইনিশিয়াল ভ্যালু এর 368 শতাংশ ডিকে এর রেসপন্স এর জন্য প্রয়োজনীয় সময় এখন আমি একটি টেবিল তৈরি করেছি টেবিল 1 সেখানে vtv0 এর ভ্যালু দেখায় r টেবিল 1 থেকে দেখা যাচ্ছে যে ভোল্টেজ vt 5 τ এর পরে v0 এর 1 শতাংশের কম আমি বলতে চাচ্ছি যে এটি এনার্জিতে v vt v0 e t τ হচ্ছে 03678 তখন এটি 2 τ 01353 হচ্ছে এবং তাই যখন 5 τ পর্যন্ত এটি 00067 হচ্ছে এটি 1 শতাংশের চেয়ে কম আসছে তাই যখন t 5 τ তখন এটি 1 শতাংশের কম হয় তাই এখানে 5 বার কনস্ট্যান্ট এর পরে ক্যাপাসিটর সম্পূর্ণরূপে ডিসচার্জ বা সম্পূর্ণভাবে চার্জ হলে অনুমান করার প্রথা অন্য কথায় সার্কিটকে তার স্টাডি স্টেট এ পৌঁছতে t 5 τ লাগে যখন সময়ের সাথে কোনো পরিবর্তন না ঘটে তখন r লাগে না তার মানে এই গ্রাফ এর জন্য যদি এটি τ পর্যন্ত যায় 2 τ থেকে 3 τ পর্যন্ত সুতরাং টাইম t 5 τ এর পরে প্রায় কোনও পরিবর্তন পাওয়া যাবে না ঠিক এটি প্রায় এই স্টাডি স্টেট সুতরাং টাইম কনস্ট্যান্ট কে অন্য দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে t 0 এ ইকুয়েশন 12 এর vt এর ডেরিভেটিভ ইভ্যালুয়েশন করা হচ্ছে সুতরাং যদি এই ইকুয়েশন 12 এ আস হয় তবে এটি হল vt v0 e এর পাওয়ার tτ এই ডেরিভেটিভ নিন সুতরাং vv0 এর d dt 0 এ নেওয়া হলে এটি হয়ে যায় 1τ e থেকে পাওয়ার tτ এবং t 0 এটি হয়ে যায় 1τ তাই এটি ইকুয়েশন 14 এখন ইকুয়েশন 14 থেকে বলা যেতে পারে যে টাইম কনস্ট্যান্ট হল ডিকে এর ইনিশিয়াল রেট বা vv0 এর ডিকে হতে যে সময় লাগে তা উনিটি থেকে 0 ডিকে করার একটি কনস্ট্যান্ট রেট ধরে নিয়ে এই ইনিশিয়াল স্লোপটি t 0 নেওয়া যায় একটি অসিলোস্কোপ এর দিকে প্রদর্শিত রেসপন্স কার্ভ থেকে τ গ্রাফিক ভাবে নির্ধারণ করতে ল্যাবরেটরি তে কনস্ট্যান্ট টাইম ব্যবহার করা হয় সুতরাং রেসপন্স কার্ভ থেকে τ নির্ণয় করার জন্য t 0 এ কার্ভ এর টেনজেন্ট আঁকুন যে টেনজেন্ট t τ এ টাইম এক্সিস এর সাথে মিলিত হয় তার মানে যে t 0 এ t 0 একটি টেনজেন্ট আঁকলে এটি এখানে τ এ মিলিত হবে এবং এই টেনজেন্টটি t 0 এ রয়েছে কোথাও কোথাও থেকে টেনজেন্টটি আঁকুন এবং এটি τ এ মিলিত হবে সুতরাং এটি রেসপন্স কার্ভ থেকে টাইম কনস্ট্যান্ট τ নির্ণয় করা হয় এইভাবে ল্যাবরেটরি তে r টাইম কনস্ট্যান্ট খুঁজে বের করতে পারে যেখান থেকে সেই গ্রাফ পাওয়া যায় এবং তারপর 2 τ 3 τ থেকে 5 τ পর্যন্ত এটি সঠিক দেখানো হয়েছে সুতরাং এটি ইকুয়েশন 11 থেকে লক্ষ্য করা যেতে পারে এটি τ RC ধরে রাখুন সুতরাং ইকুয়েশন 11 থেকে এটি লক্ষ্য করা যায় যে টাইম যত কম কনস্ট্যান্ট তত দ্রুত রেসপন্স চিত্র 4 এ দেখানো হয়েছে আমি বলতে চাচ্ছি যদি τ 2 রেসপন্স ধীর হয় যখন τ 1 τ 2 এর চেয়ে অনেক দ্রুত যদি τ আরও কমে রেসপন্স আরও দ্রুত হয়ে যাবে সুতরাং এই দিকটি vv0 e এনার্জিতে নেওয়া হয় tτ রেশিওটি y এক্সিস এ নেওয়া হয় সুতরাং এটি কনস্ট্যান্ট τ সময়ের বিভিন্ন ভ্যালু এর জন্য রেসপন্স কার্ভ টাইম কনস্ট্যান্ট ছোট বা বড় যাই হোক না কেন সার্কিটটি t 5 τ এ স্টিডি অবস্থায় পৌঁছায় কারণ এটি 1 শতাংশের কম সুতরাং সার্কিটটি t 5 τ এ স্টিডি অবস্থায় পৌঁছেছে অতএব কারেন্ট iR t কে এক্সপ্রেস করা যেতে পারে iR t vtR হিসেবে সুতরাং এটি এনার্জিতে v0R e হবে tτ এটি কারেন্ট iR রেজিস্টর এ ডিসিপ্যাটেড পাওয়ার হলvt vt iR সুতরাং এনার্জি এবসর্বড এর টাইম t যা w R t 0 থেকে tpt dt এখানে p একটি ফাংশন t 0 থেকে t এটি হল ইকুয়েশন 16 v0 2R e এর পাওয়ার 2 tτ dt সুতরাং ক্যাপাসিটরে স্টোরড ইনিশিয়াল এনার্জি শেষ পর্যন্ত রেজিস্টর এর মধ্যে ডিসিপেট হয়ে পড়ে সুতরাং যদি r t ইনফিনিটি এর দিকে ঝোঁক থাকে তাহলে এটি কেবল হাফ C v0 2 হয়ে যাচ্ছে কারণ এই টার্মটি সেখানে থাকবে না এবং শুরুতে w C0 এ স্টোর করা হবে সুতরাং ক্যাপাসিটরে স্টোরড ইনিশিয়াল এনার্জি অবশেষে রেজিস্টর এর মধ্যে ডিসিপেট হয়ে পড়ে তাই আমি এখন কিছু উদাহরণ দেব সুতরাং আশা করি এই সোর্স ফ্রি RC সার্কিটটি বোধগম্য হবে সুতরাং এখানে r একটি সাধারণ সার্কিট একটি প্যারালাল সিরিজ সার্কিট সুতরাং 5 Ω রেজিস্টর আছে 01 ফ্যারাড ক্যাপাসিটর আছে ভোল্টেজ জুড়ে v c রয়েছে এই 5 Ω রেজিস্টর এবং এটি 55 এবং 15 উভয়ই সিরিজে রয়েছে এবং আলাদাভাবে নেওয়া হয়েছে এবং ix এর মাধ্যমে কারেন্ট রয়েছে এবং একটি 15 Ω রেজিস্টর vx জুড়ে ভোল্টেজের জন্য r ক্যাপাসিটরের ভোল্টেজের ইনিশিয়াল ভ্যালু খুঁজে বের করতে হবে যেটি r 10 ভোল্ট vc 0 দেওয়া হয়েছে vc নির্ধারণ করতে হবে যে এটি r তারপর vx এবং t 0 এর জন্য ix এগুলো করতে হবে তাই এটা ঠিক খুঁজে বের করুন এখন প্রথমে ক্যাপাসিটর টার্মিনাল জুড়ে ইকুইভ্যালেন্ট বা থেভেনিন রেজিস্ট্যান্স পান সুতরাং এই ক্ষেত্রে যদি আপনি এই 2টি টার্মিনাল জুড়ে r খুঁজে বের করার চেষ্টা করেন তাহলে এই 5 Ω এবং 15 Ω তাই 20 Ω হলেও থেভেনিন রেজিস্ট্যান্স কী হবে সুতরাং এখানে উভয়ই সিরিজে রয়েছে সুতরাং এটি 20 Ω তার মানে এটি 5 Ω এবং এই 2টি প্যারালাল সুতরাং এটি 5 205 20 হবে সুতরাং এটি 100254 Ω হবে সুতরাং যদি Req R থেভেনিন খুঁজে বের করা হয় তবে এটি হল 5 5 15 5 এবং 5 5 15 এটি একই জিনিস r যাকে 4 Ω বলে অতএব একটি সমান একুইভ্যালেন্স সার্কিট এই ক্যাপাসিটর হবে এটি একটি সোর্স ফ্রি সার্কিট এবং এটি 01 ফ্যারাড এবং এই R এটি হল Req 4 মনে রাখবেন এই ধরনের জিনিসের জন্য R থেভেনিনকে প্রথম ইকুইভ্যালেন্ট করতে হবে আসুন দেখি কিভাবে জিনিসগুলি ঘটে এবং এই ভোল্টেজটি হল v তার মানে 01 ফ্যারাড ক্যাপাসিটর জুড়ে এটি R সুতরাং টাইম কনস্ট্যান্ট হল τ RC সুতরাং এটি এখানে Req c সুতরাং Req হল 4 C 01 সুতরাং 04 সেকেন্ড এবং v v0 e এর পাওয়ার tτ কিন্তু v0 দেওয়া হয় 10 ভোল্ট সুতরাং v0 v c 0 10 ভোল্ট এটি দেওয়া হয়েছে এবং τ 04 সেকেন্ড তাই v c v 10 e পাওয়ার t04 সুতরাং 10 e পাওয়ার 25 t ভোল্ট এই সহজ জিনিসটি পূর্বে ডেভেলোপড r সোর্সগুলি থেকে কেবল ডাটা রাখছি সুতরাং চিত্র 65 থেকে vx পেতে ভোল্টেজ ডিভিশনটি ব্যবহার করুন এখন আপনি যদি এই চিত্রে আসেন প্রথমে ধরুন যদি এই ভোল্টেজ v হয় ধরুন এই ভোল্টেজ যদি v হয় তাহলে ভোল্টেজ ডিভিশন vx সুতরাং ভোল্টেজ ডিভিশন 5 Ω এবং 15 Ω সিরিজে রয়েছে তাই এটি 1515 5 v হবে যা r vx হবে এই ভোল্টেজটি v সুতরাং এটি 1515 5 হবে কারণ এটি 15 এই ভোল্টেজ v যে ভোল্টেজ ডিভিশন সুতরাং আমি এখানে এটি করেছি vx 1515 সুতরাং এটি 75 e 25 t ভোল্ট এবং ix vx15 কারণ এটি 15 Ω রেজিস্ট্যান্স জুড়ে ভোল্টেজটি vx সুতরাং স্বাভাবিকভাবেই আমি ix vx15 নিতে পারি সুতরাং ix vx15 সুতরাং এটি হবে 75 e থেকে পাওয়ার 25 t15 05 e থেকে পাওয়ার 25 t অ্যাম্পিয়ার এটি r ix সুতরাং চিত্র 7 এ দেখানো সার্কিটের ক্যাপাসিটর C1 এবং C2 এর ইনিশিয়াল ভোল্টেজ ইস্টাব্লিশ হয়েছে সোর্স গুলি দেখানো হয়নি তবে ইনিশিয়াল কন্ডিশনগুলি ইস্টাব্লিশ হয়েছে সুইচটি t 0 এ বন্ধ হয়ে গেছে তাই v1 থেকে v2 তারপর vt এবং i t এর জন্য t 0 নির্ধারণ করুন পরবর্তীতে ক্যাপাসিটার C1 এবং C2 এর স্টোরড ইনিশিয়াল এনার্জি গণনা করুন এর পরে হল ক্যাপাসিটর এবং t এ স্টোরড এনার্জি কতটা ইনফিনিটি এর দিকে ঝোঁক তা নির্ধারণ করা এবং যাতে স্টোরড এনার্জি সেই 250 কিলো রেজিস্টর এ ডেলিভার করা হয় b এবং c এ প্রাপ্ত রেজাল্ট এর মধ্যে পার্থক্য এখানে প্রথমে এই সার্কিটটি দেওয়া হয়েছে এবং পোলারিটি এর দিকে তাকান সুতরাং এটি হল ক্যাপাসিটর RC1 এটি 5 মাইক্রোফ্যারাড এটি ক্যাপাসিটর RC2 এটি 20 মাইক্রোফ্যারাড এবং এটি হল v1 t v2 t সুতরাং v1 t মানে C1 জুড়ে v2 t মানে C2 জুড়ে এবং এটি হল 250 কিলো Ω রেজিস্টর এবং ভোল্টেজ জুড়ে vt এবং এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং সুইচটি এমন ছিল যে ক্যাপাসিটর চার্জ করা হয়েছিল সুইচটি খোলা ছিল এখন সুইচটি বন্ধ t 0 সুতরাং এখানে পোলারিটি এখানে দেওয়া হয়েছে এটি হল কিন্তু এখানে এটি এই হল এই সমস্যাটির কৌশল সুতরাং এখন প্রশ্ন হল একটি ইনিশিয়াল ভোল্টেজ যা 4 ভোল্ট দেওয়া হয়েছে এবং এখানে এটি 24 ভোল্ট কিন্তু পোলারিটি দেখুন এবং সেই অনুযায়ী সেই ইনিশিয়াল ভোল্টেজকে কী বলবেন তার চিহ্ন বেছে নিতে হবে এবং তাই এই পোলারিটি চিহ্নিত করা হয় সুতরাং এই চিত্রটি আসলে এই 2টি ক্যাপাসিটর 5 মাইক্রোফ্যারাড এবং 20 মাইক্রো C1 এবং C2 সিরিজে রয়েছে তাই এটি প্যারালাল রেজিস্টর এর ইকুইভ্যালেন্ট সুতরাং তাই এখানে এটি Ce q 1C1 1C2 এর পাওয়ার 1 সুতরাং 15 120 এটি 4 মাইক্রোফ্যারাড হয়ে যায় যা c ইকুইভ্যালেন্ট এবং দেওয়া v C1 0 ঠিক আমি লিখছি যে 4 ভোল্ট এবং v C2 0 24 ভোল্ট সুতরাং এটি ইনিশিয়াল কন্ডিশন তাই v c eq হবে v C2 0 v C1 0 অর্থাৎ 20 ভোল্ট তাই আমি শুধু সেই পোলারিটি দেখছি তার মানে v cq v C2 0 v C1 0 সুতরাং এটিকে 24 ভোল্ট দেওয়া হয়েছে যেটি v C2 24 এবং সেটিকে 4 দেওয়া হয়েছে সুতরাং এটি 20 ভোল্ট সুতরাং এই কারণেই r v cq 0 20 ভোল্ট এবং v0 v cq 0 20 ভোল্ট কারণ এটি ইকুইভ্যালেন্ট সার্কিট সোর্স ফ্রি RC সার্কিট এবং এটি 4 মাইক্রো ফ্যারাড এবং এটি 250 কিলো Ω সুতরাং এটি 20 e এর পাওয়ার t ভোল্ট সুতরাং i t vtr সুতরাং এটি 20 e t250 1000 তাই 80 e এর পাওয়ার t মাইক্রোঅ্যাম্পিয়ার সুতরাং সংজ্ঞা v1 t এবং v২ t এর জন্য এক্সপ্রেশন গণনা করতে পারে সুতরাং শুধু এটা জানাতে পেরেছি যে iC iR 0 দিয়েছে সুতরাং আমাদের iC এখানে যাকে আমরা iR এর পরিবর্তে r i t বলি এটাকে আমি ঠিক করতে পারি সুতরাং সাধারণভাবে জানুন iC c dv dt এটিকে r ইকুইভ্যালেন্ট সার্কিট বলা হয় সুতরাং এটি হল i t এবং এখানে এই iC কারেন্ট প্রবাহিত হচ্ছে সুতরাং এখানেও iC i t কারণ iC i t 0 এটি KCL এর একটি ক্লোজ কেস তাই iC i t তার মানে iC RC1 dv dt হবে সুতরাং যদি আমি এই এক্সপ্রেশন এ আসি এই ইকুয়েশনটি এখন কেবলমাত্র ইন্টিগ্রেশন করা হয়েছে সুতরাং এটা হবে 1C1 0 থেকে t এই i t এক্সপ্রেশন আছে সেখানে এই এক্সপ্রেশনটি পেয়েছে 80 e এর পাওয়ার t মাইক্রোঅ্যাম্পিয়ার এবং 0 থেকে t এটি তৈরি করছে 4 অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশন এ v c 0 কে 4 ভোল্ট দেওয়া হয়েছে কিন্তু এখানে বসানো হচ্ছে 4 এবং অন্যথায় আপনি যদি সেই ফোরাম এ সঠিক উত্তর দিতে না পারেন তবে চিন্তা করবেন না তারপর একইভাবে v এই v1 t 16 এর পাওয়ার t 20 ভোল্টে সিমপ্লিফাই করার পর একইভাবে v2 t i t আছে এবং r যা কিছু ক্যাপাসিটরের ভ্যালু ছিল সেখানে সবকিছু দেওয়া আছে কিন্তু এখানে সেই ইনিশিয়াল ভ্যালু v2 0 24 ভোল্ট বসানো হবে আপনি যদি KVL vt v1 t v2 t বা v2 t vt v1 t v2পাওয়ার t প্রয়োগ করেন তবে আপনি v1 t 16 পাওয়ার t 20 পাবেন সুতরাং যদি সিম্প্লিফাই করুন তবে v2 t 4 e পাওয়ার t 20 ভোল্ট পাবেন এখন B পার্ট C1 এ স্টোরড ইনিশিয়াল এনার্জি সুতরাং এই প্রশ্নটি কোথায় দেওয়া হয়েছে 4 এবং এখানে এটি 24 ইনিশিয়াল ভোল্টেজ 4 ভোল্ট এখানে 24 ভোল্ট তবে এটি একটি প্রশ্ন লিখতে হবে সুতরাং সেই দ্বিতীয় অংশটি হল C1 এ স্টোর ইনিশিয়াল এনার্জি এটি w C1 0 হাফ C1 v C1 0 2 তবে সমস্ত ভ্যালু 40 মাইক্রো জুল পাবে একইভাবে w b 2 0 এর জন্য যদি হাফ C2 v C2 0 2 সাবস্টিটিউট করা হয় তাহলে সমস্ত ভ্যালু 5760 মাইক্রো জুল পাবে এখন 2টি ক্যাপাসিটারে স্টোরড টোটাল এনার্জি 40 মাইক্রো জুল 5760 মাইক্রোজুল যোগ করে তাই 5800 মাইক্রো জুল ঠিক আছে এখন c যেহেতু t ইনফিনিটি এর দিকে ঝুঁকছে v1 v1 ইনফিনিটি পাবে 20 ভোল্ট যেহেতু t ইনফিনিটি এর দিকে প্রবণতা করে এবং v1 v2 ইনফিনিটি 20 ভোল্ট পাবে সুতরাং সমস্ত v1 v2 এক্সপ্রেশন আছে শুধু দেখুন যে t কতটা ইনফিনিটি এর দিকে ঝোঁক তাই 2 ক্যাপাসিটারে স্টোরড এনার্জি হল wc r 5 20 10 এর পাওয়ার 6 400 400 মানে এই 20 2 সুতরাং 20 2 হল 400 20 2 ও 400 এবং এটি r হাফ C1 C2 যা আসলে 25 মাইক্রোফ্যারাড অর্থাৎ 25 10 এর পাওয়ার 6 400 তাই 5000 মাইক্রো জুল কিন্তু এখানে এটি 5800 মাইক্রো জুল সুতরাং এই 2 এর একটি পার্থক্য আছে অতএব 0 থেকে ইনফিনিটি 1600 পর্যন্ত এটি 10 এর পাওয়ার 2 t মাইক্রো জুল 800 মাইক্রো জুল এর মানে b এবং c এর প্রাপ্ত ফলাফলের তুলনা করলে 800 মাইক্রো জুল 5800 5000 জুল 800 মাইক্রো জুল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরে স্টোরড এই এনার্জি 4 মাইক্রোফ্যারাডের অর্ধেক ইকুইভ্যালেন্ট এটা ঠিক 800 মাইক্রো জুল সুতরাং এই 800 মাইক্রো জুলটি আসলে r রেজিস্টর এর মধ্যে ছড়িয়ে পড়ে কারণ এই ক্যাপাসিটর মূল সিরিজ কানেক্টেড ক্যাপাসিটরের টার্মিনাল বিহেভিয়ার এর পূর্বাভাস দেয় ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরে স্টোরড এনার্জি হল 250 কিলো Ω রেজিস্টর কে ডেলিভার করা এনার্জি আপনি যদি এই সমস্ত বুঝতে পারেন তবে এই ধরণের সমস্যা সমাধানে আপনার কোনও অসুবিধা হবে না